প্রফেসর তাহলে আমরা এখানে ডিজাইন থিংকিং এ কি প্রোটোটাইপ করেছি প্রথম ছাত্র হ্যাঁ স্যার আমরা যা তৈরি করেছি তা ডিজাইন থিংকিং এর ক্ষেত্রে আমাদের সমাধান পর্বের একটি অংশ হিসাবে একটি মৌলিক অ্যাপ আমরা মূলত এই অ্যাপের মাধ্যমে আমাদের অনুমানগুলি পরীক্ষা করার চেষ্টা করছি তাই আপনি কেবল অ্যাপটির মাধ্যমে চালাতে পারেন এবং এটি কেমন তা সম্পর্কে আমাদের মতামত দিতে পারেন এই এ্যাপটি সংশোধনের জন্য কি বৈশিষ্ট্য যুক্ত করা যেতে পারে প্রফেসর ঠিক আছে তাই তোমার লগইন স্ক্রিন আছে ঠিক আছে পাঠ্যপুস্তকের নোট সুতরাং আমার মনে হচ্ছে এটা তোমার উপস্থাপনা সফ্টওয়্যারটিতে যা ছিল তার অনুরূপ ঠিক আছে প্রথম ছাত্র হ্যাঁ স্যার প্রফেসর পাঠ্যপুস্তক নোটবুক ফাইল ম্যানেজার সেটিংস বেশ বড় ডাউনলোড আপলোড আমি ক্লিক করলেই সব পেতে পারি গণিত রসায়ন আরো কি নেই সেই তালিকায় প্লাসের নিচে আমার জন্য একটি নতুন নোটবুক তৈরি করা ঠিক আছে এখানে লেখা শুরু করা ঠিক আছে আমি পিছনে পাঠ্যপুস্তক ফিরে যাই এবং এই সব আবার প্লাস এবং আমি দেখতে পাচ্ছি ঠিক আছে এটি একটি ডাউনলোডযোগ্য পাঠ্যপুস্তক ঠিক আছে এবং হ্যাঁ এটি দেখতে ভাল দুর্দান্ত সুতরাং এখানে আপনার জন্য আমার পরামর্শ হল আপনার জন্য একটি প্রোডাক্টের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতে হয় তা জানতে আপনার জন্য এটি দুর্দান্ত তাই এইভাবে এটি চমৎকার কিন্তু আপনি যা দেখতে চান তা হল আপনার কাছে অনুমানগুলির একটি তালিকা ছিল অনুমান যে আপনি আপনার সম্পর্কে জানিয়েছিলেন যে শিক্ষকের একটি ডিজিটাল নোটবুক এবং সে সবের অ্যাক্সেস আছে তাই আমি বলব তাদের অধিকাংশই সহজ প্রশ্ন হিসাবে জিজ্ঞাসা করা যেতে পারে যেমন আপনার শিক্ষকের কি অ্যাক্সেস আছে বা পাঠ্যপুস্তকের ডিজিটাল সংস্করণ আছে যাতে এটি এমন কিছু যা আপনি সম্ভবত তাদের জিজ্ঞাসা করতে পারেন তাই এগুলি কেবল দ্রুত প্রশ্ন হতে পারে যা আপনি দেখেন এবং তৈরি করেন নিশ্চিত যে এটি সঠিক এছাড়াও আমি মনে করি তাদের একজনের একটি প্রশ্ন আছে যেমন যদি আমি ঠিক মনে রাখি ছাত্রের কি তাদের নোটগুলি ভাগ করার অনুপ্রেরণা আছে তাই এটি করার একটি উপায় তাদের জিজ্ঞাসা করার পরিবর্তে তাই আপনার নোটগুলি ভাগ করার অনুপ্রেরণা আছে পরিবর্তে উদাহরণ পান তাদের অতীত থেকে কিভাবে তারা তাদের নোট ভাগ করে নিয়েছে তাই শেষবার কখন একটি প্রশ্ন হতে পারে তাহলে শেষ কবে আপনি আপনার সহপাঠীদের সাথে আপনার নোটগুলি ভাগ করেছিলেন এবং তারা আমার জীববিজ্ঞান ক্লাসে বলবে আমি অনুপস্থিত লোকের সাথে আমার নোট ভাগ করেছি তাহলে আপনি জানেন যে এই লোকটি সত্যিই নোটগুলি ভাগ করেছে বা না যাতে আপনি তাদের অতীত থেকে উদাহরণ পেতে পারেন এবং এটি একটি দুর্দান্ত উপায় হবে এটা করতে তাদের মধ্যে বাকিরা আমি মনে করি হ্যাঁ বা না প্রশ্ন আমি আপনার অনুমানগুলি দেখেছি তাই যাই হোক না কেন তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এটিও বেশ ভাল দেখায় এবং আপনি এটি খুব অল্প সময়ে করেছেন অভিনন্দন প্রথম ছাত্র অসংখ্য ধন্যবাদ স্যার প্রফেসর ঠিক আছে তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল প্রথম ছাত্র ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ এটা একটা খুব ভালো মতামত ছিল প্রফেসর ঠিক আছে ধন্যবাদ দ্বিতীয় ছাত্র নমস্কার প্রথম ছাত্র নমস্কার তুমি কি তোমার নাম দিয়ে শুরু করতে পারো দ্বিতীয় ছাত্রী আমি রাজশ্রী প্রথম ছাত্র রাজশ্রী তোমার বয়স কত দ্বিতীয় ছাত্রী আমার 18 বছর বয়স প্রথম ছাত্র তুমি কি আইআইএসইআর এ পড়ো দ্বিতীয় ছাত্রী হ্যাঁ আমি ওখানেই পড়ি প্রথম ছাত্র কোন্ কোর্স নিয়ে পড়ো দ্বিতীয় ছাত্র বি এস এম এস এ ডুয়াল ডিগ্রী প্রথম ছাত্র দারুণ তাহলে রাজশ্রী আমাদের এখানে যা আছে তা আমাদের ডিজাইন থিংকিং কোর্সের অংশ হিসাবে একটি সমাধান আমরা চাই আপনি সমাধানটি পরীক্ষা করুন এবং এই অ্যাপ্লিকেশনের সাথে কী করা যেতে পারে তার একটি প্রতিক্রিয়া পান সুতরাং আপনি কেবল এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে চালাতে পারেন দেখতে পারেন পড়তে পারেন সংরক্ষণ করতে পারেন ফাইল ম্যানেজারে যেতে পারেন ডাউনলোড করতে পারেন আপলোড করতে পারেন তাই কেবল এটি চালান তাই এই প্রক্রিয়ায় আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে তাই শিক্ষকদের পড়ানোর সময় আপনার ক্লাসে আপনাকে দেওয়া অধ্যয়ন সামগ্রী থাকতে পারে কিছু উদ্দেশ্য তাহলে আপনাকে কি অধ্যয়ন সামগ্রীর কোনো সফট কপি দেওয়া হয়েছে দ্বিতীয় ছাত্র এটি বেশিরভাগ উপস্থাপনা যা আমাদের ক্লাস থেকে শেখানো হয় যা কেবল আমাদের মেইলের মাধ্যমে পাঠানো হয় বা সেখানে মুডল নামে এই অ্যাপটিতে পাঠানো হয় প্রথম ছাত্র হ্যাঁ দ্বিতীয় ছাত্র তাহলে এইসব ক্লাস নোট এর সফট কপি সেখানে দেওয়া থাকবে প্রথম ছাত্র ঠিক আছে তাহলে আপনার কাছে কি ক্লাসরুমে স্মার্টফোন ব্যবহার করার অ্যাক্সেস দেওয়া আছে দ্বিতীয় ছাত্র আচ্ছা ক্লাসরুমে যদি আমাদের কোনো কিছু রেফার করতে হয় হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে বেশিরভাগ প্রফেসররাই বলেন যেন আমরা ক্লাসের সময় স্মার্ট ফোন ব্যাবহার না করি আমরা যেন সেটা পরে ব্যবহার করি প্রথম ছাত্র যদি তোমাকে কোন প্রফেসর স্মার্ট ফোন ব্যবহার করতে দেন তাহলে হয়তো সেখানে কোনো পর্যবেক্ষণ থাকবে যে আমাদের কি চেক করতে হবে সেটা তাদের সামনে চেক করতে হবে নতুবা তুমি পারবে না দ্বিতীয় ছাত্র সেটা ঠিক নয় সেরকম কোনো পর্যবেক্ষণ নেই কিন্তু আমরা অ্যাক্সেস করতে স্বাধীন যদি প্রফেসর ক্লাস চলাকালীন আমরা যা চাইছি তা করতে দেন প্রথম ছাত্র দুর্দান্ত তাই আমাদের কাছে এই পাঠ্যপুস্তকগুলিও রয়েছে যা তুমি একটি স্মার্ট ফোনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারো যাতে সেটিতে ছবি তোলা যায় তাই এমন একটি বিধান রয়েছে যেখানে এই পাঠ্যপুস্তকগুলি সফট কপি হিসাবে ডাউনলোডের জন্য পিডিএফ হিসাবে পাওয়া যায় এবং তুমি এর উপরে লিখতে পারো এমন কোনো ব্যবস্থা আছে কি দ্বিতীয় ছাত্র আমরা আসলে এর উপরে এডিট করতে বা লিখতে পারি না কিন্তু আমরা শুধু LibGen এর মত সাইট থেকে ডাউনলোড করতে পারি প্রথম ছাত্র ওহ্ তাহলে তুমি তোমার সহপাঠীদের সাথে তোমার হাতে লেখা ক্লাস ওয়ার্ক কত ঘন ঘন শেয়ার করো দ্বিতীয় ছাত্র এটা সাধারণত একটি দ্বিমুখী প্রক্রিয়া যদি আমি কোনো ক্লাস মিস করে থাকি অথবা উদাহরণস্বরূপ বলি যদি প্রফেসর খুব দ্রুত কথা বলেন তাহলে আমার পক্ষে নোট লেখা কঠিন হয়ে যায় তখন আমি সাধারণত আমার কয়েকজন সহপাঠীর কাছ থেকে নোট নিতে পছন্দ করি প্রথম ছাত্র যে কোনো দৃষ্টান্ত যা তোমার মনে আছে হ্যাঁ এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি নোট শেয়ার করা না হয় তাহলে যা হতে পারে আমি একজন শিক্ষিত ব্যক্তির দ্বারা সাহায্য নিতাম তাহলে এমন কোনো ঘটনা আছে যা তুমি মনে করতে পারো দ্বিতীয় ছাত্র আচ্ছা আমাদের কয়েকটি কোর্সে প্রকৃতপক্ষে প্রফেসর যা বলছেন তা বোঝা এবং ব্যাখ্যা করা কঠিন কারণ তিনি আমাদের লেখানোর জন্য খুব দ্রুত বলছেন তাই যদি আমি তার কথা শোনার চেষ্টা করি তবে আমি নোটগুলি মিস করব এবং যদি আমি লেখার চেষ্টা করি তাহলে তিনি যা বলছেন তা মিস করবো তাই সাধারণত একটি সহযোগী কাজ প্রথম ছাত্র ঠিক আছে তৃতীয় ছাত্র আমার নাম আদিত্য প্রথম বর্ষের বি এস এম এস এর ছাত্র প্রথম ছাত্র আদিত্য তোমার বয়স কতো তৃতীয় ছাত্র আমার বয়স 19 প্রথম ছাত্র এটি ডিজাইন থিংকিং কোর্সের একটি সমাধান যা আমরা এনপিটিইএল এ পড়িয়েছি তৃতীয় ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র সুতরাং এটি একটি মৌলিক প্রোটোটাইপের চেয়ে মূলত একটি নোট গ্রহণের অ্যাপ যদি তুমি অ্যাপের মাধ্যমে চালাতে পারো এবং এটিকে আরও ভালো করার জন্য আমাদের তোমার যেকোনো মতামত দিও তৃতীয় ছাত্র তাই মূলত যখন আমি নোট নিচ্ছি তখন আমি বিজ্ঞানের ছাত্র আমাকে সাধারণত প্রচুর গাণিতিক সমীকরণে লিখতে হবে তাই আমি আগে যে অ্যাপগুলি ব্যবহার করেছি তার অধিকাংশই এর জন্য হিসাব করে না ধরুন আমি একটি ডিফারেনশিয়াল সমীকরণ লিখছি এবং ভেরিয়েবল x এর উপর আমার একটি বর্গ চিহ্ন প্রয়োজন তাই আমি এটি খুব দক্ষতার সাথে টাইপ করতে পারি না তাই যদি আমার কাছে সমীকরণগুলি টাইপ করার জন্য একটি সহজ পদ্ধতি থাকে যা দুর্দান্ত হবে এছাড়াও এটি আছে আমি মনে করি এটি দুর্দান্ত অ্যাপ্লিকেশন যদি আমি এটি দক্ষতার সাথে ব্যবহার করতে পারি এবং আমি এই ব্যাগও বহন করছিনা প্রথম ছাত্র অবশ্যই এটাই হলো সম্পূর্ণ ধারণা তৃতীয় ছাত্র আমিও এই একই রকম অ্যাপ এর সাথে ডিজাইনিং এর কথা ভাবছিলাম প্রথম ছাত্র তুমি কি অ্যাপস ডেভেলপ করতে পারো তৃতীয় ছাত্র না আসলে আমার বাবা করেন প্রথম ছাত্র বাহ্ সেটা দারুণ ব্যাপার এই অ্যাপ্লিকেশনটি বানানোর সময় আমরা কিছু অনুমান খেয়াল রাখি তাই আমরা এই অনুমানগুলি পরীক্ষা করতে চাই তৃতীয় ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র তাদের মধ্যে একটি হল যখন তুমি ক্লাসে আছো তখন তোমার শিক্ষক হয়তো তোমাকে কিছু স্টাডি মেটেরিয়ালস যেমন হ্যান্ডআউট বা কিছু দিয়েছিলেন তৃতীয় ছাত্র ঠিক আছে প্রথম ছাত্র এমন কোনো উপায় আছে যেখানে এই হাতে লেখা নোটগুলো কোনোভাবে তোমার কাছে সফট কপি হিসেবে শেয়ার করা হয়েছে তৃতীয় ছাত্র হ্যাঁ হ্যাঁ প্রকৃতপক্ষে একটি কোর্সের ওয়েবসাইট আছে প্রতিটি কোর্স বেশিরভাগ কোর্সেরই একটি ওয়েবসাইট এবং প্রতিটি টিউটোরিয়াল পাশাপাশি থাকে সব লেকচারের নোট দেওয়া হয় তাই বেশিরভাগই আমাদের শুধু এর মজাটা নিতে হবে প্রথম ছাত্র তোমার ক্লাসের ভিতরে তোমার কি কোনো স্মার্ট ফোনের অ্যাক্সেস আছে যেমন তুমি যদি নিজে কিছু অংশ উল্লেখ করতে চাও তৃতীয় ছাত্র আমাদের এমন ছবি তোলার অনুমতি নেই কিন্তু তুমি ব্যবহার করতে পারো আমি নোট নেওয়ার জন্য একটি ল্যাপটপ ব্যবহার করি প্রথম ছাত্র ঠিক আছে তাই যখন তুমি একটি ল্যাপটপ বা একটি স্মার্ট ফোনের মত একটি সিস্টেম ব্যবহার করছো তখন কেউ কি তোমাকে পর্যবেক্ষণ করছে যে কি করছো এবং সেই ব্যক্তি কি করছে তৃতীয় ছাত্র না সেখানে লোকজন গেম খেলে প্রথম ছাত্র এখন যেহেতু তুমি বলেছিলে যে তুমি নোট নেওয়ার জন্য ল্যাপটপ ব্যবহার করো সেখানে কি এমন একটি সুবিধা আছে যেখানে তুমি তোমার সমস্ত পাঠ্যপুস্তক পিডিএফ হিসাবে সফট কপির মতো পাবে যাতে তোমার পাঠ্যপুস্তকও একইভাবে পাশে থাকে এবং তৃতীয় ছাত্র প্রকৃতপক্ষে বেশিরভাগ পাঠ্য বই পিডিএফ এ পাওয়া যায় না কারণ এটি একটি কপিরাইট ইস্যু তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা তা পাই না কিন্তু হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তা পাই না প্রথম ছাত্র সুতরাং যখন তুমি ডিজিটালভাবে নোটগুলি নিচ্ছো তখন এর অর্থ এইও হবে যে তোমার নোটগুলি শেয়ার করে নেওয়ার ব্যবস্থা আছে তৃতীয় ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র তুমি কি কোনো গুরুত্বপূর্ণ পরিস্থিতির কথা মনে করতে পারো যেখানে তুমি অনুভব করেছিলে যে নোট শেয়ার করা সত্যিই চমৎকার হবে প্রথম ছাত্র হ্যাঁ মূলত যখন আমাদের একটি বুক এক্সাম থাকে এটা উপলব্ধ না বইটি সবার কাছে উপলব্ধ না বা নোটগুলি সবার কাছে উপলব্ধ না তাই তোমার একটি সফট কপি প্রয়োজন যাতে সবাই মূলত এটি একটি ফটোকপি বা বুক এক্সাম তাই প্রত্যেকেই তাদের নোট শেয়ার করতে পারে যদি এটি একটি সফট কপি হয় তবে এটি আরও ভাল কারণ আমরা এককভাবে প্রত্যেকের নোটে অ্যাক্সেস করতে পারি কিন্তু যদি ফটোস্ট্যাট নিয়ে ক্লাসে যাই তাহলে সেটা ভীষন প্রথম ছাত্র এভাবে এটা কাগজের ব্যবহারও কমাবে তৃতীয় ছাত্র কাগজ কাগজের ব্যবহার এবং আমরা প্রত্যেকের নোটসে একইসাথে অ্যাক্সেস করতে পারব প্রথম ছাত্র হ্যাঁ অবশ্যই তৃতীয় ছাত্র অসংখ্য ধন্যবাদ প্রথম ছাত্র ধন্যবাদ প্রথম ছাত্র নমস্কার আমি কি তোমার নামটা প্রথমে জানতে পারি চতুর্থ ছাত্র হ্যাঁ আমার নাম সুনীল প্রথম ছাত্র তোমার বয়স কতো চতুর্থ ছাত্র আমার বয়স 22 প্রথম ছাত্র তুমি কি আইআইএসইআর এর ছাত্র চতুর্থ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র ঠিক আছে তাই এটি একটি মৌলিক নোট গ্রহণের অ্যাপ্লিকেশন যা আমরা ডিজাইন থিংকিং এর ক্ষেত্রে আমাদের সমাধানের একটি অংশ হিসাবে তৈরী করেছি আমরা চাই তুমি এই অ্যাপটি সম্বন্ধে ভালো ভাবে জানো এবং যদি তুমি চাও তাহলে তোমার যেকোনো মতামত দিতে পারো যদি আমি তোমায় জিজ্ঞাসা করি যে যখন শিক্ষকরা স্টাডি মেটেরিয়ালস দিচ্ছিলেন তখন তুমি ক্লাসে যোগ দিয়েছিলে ঠিক চতুর্থ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র সুতরাং এমন একটি সুবিধা আছে যেখানে সমস্ত অধ্যয়নের উপকরণ তোমার জন্য সফট কপিতে পাওয়া যায় চতুর্থ ছাত্র সফট কপি প্রথম ছাত্র যেমন যদি একজন শিক্ষক আপনাকে একটি অধ্যয়ন সামগ্রী দিচ্ছেন এবং এটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভাগ করা যেতে পারে বা হ্যান্ডআউট হিসাবে দেওয়া যেতে পারে তাহলে এই মুহূর্তে কী হচ্ছে পঞ্চম ছাত্র আমাদের ওয়েবসাইটে যেতে হবে প্রথম ছাত্র সুতরাং তুমিও অবশ্যই শ্রেণীকক্ষের ভিতরে কোন ধরণের ডিজিটাল গ্যাজেট ব্যবহার করতে পারবে চতুর্থ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র সুতরাং যখন তোমার কাছে স্মার্ট ফোন বা ল্যাপটপ থাকে তখন নোট নেওয়ার সময় বা কিছু অ্যাক্সেস করার সময় কেউ কি তোমার ওপর এইরকম পর্যবেক্ষণ করে এবং তুমি কি এই নোটগুলি নিয়ে রাখছো আমাদের 11 তম 12 তম এবং ইঞ্জিনিয়ারিং ক্লাসে নোটবুকগুলির যাচাইকরণ এমন কিছু হবে তাই এমন কোনও প্রক্রিয়া আছে যেখানে অধ্যাপকরা তোমাকে জিজ্ঞাসা করবেন সবকিছু ঠিক আছে তুমি কি নোটগুলি নিয়ে রেখেছো Student5 Many websites open by only IISER email account not by other email account or IISER IP address so outside of the institute they cannot open it পঞ্চম ছাত্র অনেক ওয়েবসাইট শুধুমাত্র আইআইএসইআর ইমেইল একাউন্ট দ্বারা খোলা হয় অন্য ইমেইল একাউন্ট বা আইআইএসইআর আইপি ঠিকানা দ্বারা নয় তাই ইনস্টিটিউটের বাইরে তারা এটি খুলতে পারে না প্রথম ছাত্র যদি তোমার এই স্টাডি মেটেরিয়ালস এ অ্যাক্সেস থাকে তবে পাঠ্যপুস্তকেও থাকতে পারে তাহলে তোমার কাছে কি তোমার বিষয়ের পাঠ্যপুস্তক বা তোমার বিশেষায়িত পাঠ্যপুস্তক গুলো সফট কপি হিসেবে আছে চতুর্থ ছাত্র ওয়েবসাইটে এটা উপলব্ধ প্রথম ছাত্র দুঃখিত চতুর্থ ছাত্র কিছু ওয়েবসাইটে প্রথম ছাত্র কিছু ওয়েবসাইট এগুলোর যত্ন নেয় প্রথম ছাত্র তাই যদি আমি জিজ্ঞাসা করতে পারি যে সম্প্রতি এমন কোনো পরিস্থিতি আছে যেখানে তুমি যেখানে তুমি অনুভব করেছো যে তোমার ব্যক্তিগত নোট শেয়ার করা তোমার বন্ধুদের জন্য শেখার অংশ হিসাবে খুব গুরুত্বপূর্ণ ছিল এমনকি যদি তুমি তোমার বন্ধুদের সাথে নোট শেয়ার করো বা নোট পাও এমন কোনো পরিস্থিতি আছে যেখানে তুমি মনে করো হ্যাঁ এই নোট যদি ডিজিটালভাবে শেয়ার করা যায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র এমন কি কোনো পরিস্থিতি আছে যা তুমি বলতে পারো চতুর্থ ছাত্র অবশ্যই প্রথম ছাত্র তাহলে কি আমরা মনে করতে পারি যে তুমি যখন তোমার বন্ধুদের সাথে তোমার নোট শেয়ার করছো তখন তুমি কোন ধরনের নোট শেয়ার করবে পঞ্চম ছাত্র আমরা যদি হোয়াটস অ্যাপ এ থাকি অথবা প্রথম ছাত্র মূলত তুমি ছবি তোলো এবং প্রথম ছাত্র এই অ্যাপ্লিকেশনটি তৈরীর ক্ষেত্রে অন্য কোনো বৈশিষ্ট্য যোগ করা যেতে পারে বা পঞ্চম ছাত্র এখানে আমরা নোটস আপলোড করতে পারব প্রথম ছাত্র সুতরাং এখানে এটি মূলত একটি সংরক্ষিত নোট এটি একটি নোট চর্চা যা তুমি ইতিমধ্যে লিখেছো এবং এটি একটি নমুনা পাঠ্য যা আমরা এখানে আমাদের মৌলিক প্রোটোটাইপের অংশ হিসাবে রেখেছি যাতে একবার টাইপ করার পরিবর্তে লেখার জন্য হ্যাঁ বলবে এর জন্য লেখা আরও সহজ তাই এটি আমাদের টাইপিং অংশটি সরিয়ে ফেলার এবং একটি স্টাইলাস অন্তর্ভুক্ত করার জন্য একটি প্রতিক্রিয়া হবে পঞ্চম ছাত্র যেমন আমরা পিডিএফ ও বানাতে পারি প্রথম ছাত্র হ্যাঁ পঞ্চম ছাত্র এটা একটা ভালো দিক যেমন অনেক ভালো ছাত্রের ভালো ভালো নোট আছে তাই তারা তাদের নোট আপলোড করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটি ডাউনলোড করে পড়তে পারে প্রথম ছাত্র ঠিক চতুর্থ ছাত্র এতে স্থানীয় শিক্ষার্থীরা উপকৃত হবে প্রথম ছাত্র ঠিক আছে আমরা এটাও করতে পারি কেন আমি পর্যবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম যদি আমরা আমাদের কলেজে আইআইএসইআর এর মতো এই সিস্টেমগুলিকে অন্তর্ভুক্ত করতে চাই তাহলে একজন অ্যাডমিন থাকবেন যিনি তোমাকে পাঠ্যপুস্তকগুলি শেয়ার করবেন এবং তুমি ক্লাউড সিস্টেমও তোমার নোট রাখতে পারো চতুর্থ ছাত্র যাতে প্রত্যেকে দেখতে পারে প্রথম ছাত্র প্রত্যেকেই দেখতে পারে তাই একই প্রক্রিয়ায় আমরা চাই না যে লোকেরা অপ্রয়োজনীয় বা অমিলযোগ্য বিষয়বস্তু তুলে ধরুক তাই একজন প্রশাসক থাকা উচিত সুতরাং এই পুরো প্রক্রিয়ায় তুমি ক্লাউডে তোমার ব্যক্তিগত নোট আপলোড করার সময় যেখানে তোমার সহপাঠীরা এটি অ্যাক্সেস করতে পারে অথবা তোমার প্রশাসক নিজে বা নিজে পাঠ্য বইটি লিখে রাখতে পারেন অথবা তোমার পরবর্তী সপ্তাহের সময়সূচী বা ক্লাস ম্যানেজমেন্ট নির্বিশেষে কিছু শেয়ার করতে পারেন সুতরাং এই বিশেষ দিকটি পরিচালনার ক্ষেত্রে যেকোনো মতামত দিতে পারো পঞ্চম ছাত্র এখানে আমরা অধ্যায় অনুযায়ী আপলোড করতে পারি অথবা প্রথম ছাত্র তোমার উপরে তুমি একটি ফোল্ডার তৈরি করতে পারো যার একটি মাত্র অধ্যায় বা একটি পৃষ্ঠা বা একটি পাঠ আছে পুরো পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তক বিভাগে থাকবে যেমন আমি প্রথমে 20 টি বিভাগ লিখতে চাই এবং এটিও সম্ভব তুমি যখন স্লাইড করতে থাকবে এই ক্ষেত্রে আমরা যা আশা করি তা হল তুমি যদি আমাদের তোমার মতামত দিতে পারো যে এটি সেখানে কী হওয়া উচিত এটা আমাদের জন্য আরও সহায়ক হবে সুতরাং আমরা এই অ্যাপটি উন্নত করার ক্ষেত্রে আছি তাই আমরা আমাদের দর্শকদের দেখাতে চাই কিভাবে একটি অ্যাপের একটি মৌলিক প্রোটোটাইপ শুরু করা যায় এবং কিভাবে গ্রাহকদের মতামত গ্রহণ করে অ্যাপটি উন্নত করা যায় চতুর্থ ছাত্র তুমি যা তথ্য পাও তার মানে কি বলতে চাইছো প্রথম ছাত্র এর মানে তোমার মনে হচ্ছে যে তোমার স্টাডি মেটেরিয়াল গুলো তোমার কাছে চলে আসবে চতুর্থ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র দারুন তোমাদের অসংখ্য ধন্যবাদ চতুর্থ ছাত্র তোমাকে স্বাগতম প্রথম ছাত্র তোমার সময় দেওয়ার জন্য ধন্যবাদ প্রথম ছাত্র তোমরা কি এটা শুরু করার জন্য নিজেদের পরিচয় দিতে পারো ষষ্ঠ ছাত্র আমি মুথুয়া আমি কেরালা থেকে বিএসএমএস এর দ্বিতীয় বর্ষে পড়ছি সপ্তম ছাত্র আমি মোহম্মদ জিবিন আমিও কেরালা থেকে আমিও বিএসএমএস এর দ্বিতীয় বর্ষের ছাত্র প্রথম ছাত্র আমরা আপনাকে এই অ্যাপের মাধ্যমে চালাতে চাই এবং এটি একটি মৌলিক পাঠ্যপুস্তক নোটবুক থেকে একসাথে এক প্লাটফর্মে নোট নেওয়ার অ্যাপ্লিকেশন আমরা আইআইএসইআর এর মতো এই কলেজগুলির মতো একটি সিস্টেমের সাথে যোগাযোগ করতে চাই যেখানে তোমার প্রশাসক একটি বিষয়বস্তু পাঠ্যপুস্তক বিষয়বস্তু নিয়ে আসতে পারেন অথবা তুমি তোমার সহপাঠীদের জন্য তোমার নোটের বিষয়বস্তু আপলোড করতে পারো এরকম কিছু আমি আপনার পক্ষ থেকে কিছু মতামত পেতে চাই যে অ্যাপ্লিকেশনটির সাথে আরও কি করা যেতে পারে বা আপনি যা এতে আছে তার চেয়ে বেশি বৈশিষ্ট্য যোগ করতে চান আপনি এর মাধ্যমে চালাতে পারেন সপ্তম ছাত্র সুতরাং যেহেতু এটি প্রাথমিক পর্যায়ে আছে আমি মনে করি আমি পছন্দের কিছু সঞ্চয় করতে পারছি না তাই বুকমার্কিং খুব সহায়ক হবে অ্যাকাউন্টে সাধারণ বৈশিষ্ট্য ধরতে গেলে হাইলাইট করা সেগুলি সহায়ক হবে তারপরে হাতের লেখা সক্ষম করা উচিত কিন্তু আমি মনে করি এটি একটি সমস্যা হবে ট্যাবে লেখা সর্বদা সমস্যার ব্যাপার তাই একটি স্টাইলাস ব্যবহার করা উচিত ষষ্ঠ ছাত্র আরো বেশি বৈশিষ্ট্য দরকার প্রথম ছাত্র তুমি যখন তোমার ক্লাসরুমে থাকো তোমার শিক্ষক হয়তো কিছু স্টাডি মেটেরিয়ালস এবং এর মতো জিনিস দিতে পারেন তাই এই অধ্যয়নের উপাদানটি কি সবসময় কাগজের ই ছিল নাকি এটি অনলাইনে শেয়ার করা হয়েছিল সপ্তম ছাত্র না এটি সাধারণত ডিজিটালভাবে শেয়ার করা হয় ষষ্ঠ ছাত্র তারা এটি ওয়েবসাইটে শেয়ার করে তাহলে এটি ওয়েব প্ল্যাটফর্মে তাই তো এটি গুগল ড্রাইভের সাথে যুক্ত হতে পারে প্রথম ছাত্র তোমরা কি ক্লাসরুমের ভিতরে স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করতে পারবে ষষ্ঠ ছাত্র না এটা অনুমোদিত নয় আমরা সেটা আনতে পারি কিন্তু ব্যবহার করতে পারি না প্রথম ছাত্র যখন তুমি একটা বিষয়ে প্রস্তুত হবার সময় হোস্টেলে বা বাড়িতে থাকো তখন কি তোমার জন্য একটি পাঠ্যপুস্তক সফট কপি বা কিছু আছে সপ্তম ছাত্র হ্যাঁ ষষ্ঠ ছাত্র সাধারণত আমরা তাই করি প্রথম ছাত্র তোমরা কি তোমাদের ব্যক্তিগত বোঝার জন্য সেই ধরনের পিডিএফ ফাইলের উপরে তোমাদের ব্যক্তিগত মন্তব্যগুলি লিখে রাখো সপ্তম ছাত্র না আমরা তা করি না কারণ এটি একটি চ্যালেঞ্জ টাইপ করা একটি চ্যালেঞ্জ যাতে বেশি সময় লাগে ষষ্ঠ ছাত্র পি ডি এফ এর মত অ্যাপ এর ফরম্যাট কি প্রথম ছাত্র সমস্ত নথিপত্র এমনকি যদি আমরা যে ফরম্যাট দিচ্ছি তার থেকে বেশি কিছু তুমি আমাদের বলতে পারো তাহলে ভালো হয় আমরা সি ফরম্যাট রাখতেও পছন্দ করব ষষ্ঠ ছাত্র হ্যাঁ প্রথম ছাত্র তাহলে কি এরকম কোনো বিশেষ ফরম্যাট আছে ষষ্ঠ ছাত্র হ্যাঁ এটাই ইভিজিএ ফরম্যাট প্রথম ছাত্র তুমি কি বুঝিয়ে বলতে পারবে ফরম্যাট কি ষষ্ঠ ছাত্র আমি ঠিক জানি না সপ্তম ছাত্র কিছু টেক্সট বই এই ফরম্যাটে পাওয়া যাচ্ছে প্রথম ছাত্র ঠিক আছে ষষ্ঠ ছাত্র শুধুমাত্র কম্পিউটারে খোলে প্রথম ছাত্র ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের